আগের পাঠক্রমে আমরা আলোচনা করেছি আধান এবং আধান বন্টন এর জন্য উৎপন্ন তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে বস্তুত একটি প্রদত্ত আধান এর জন্য বল গণনার সময় আমরা আধান বন্টনের জন্য উৎপন্ন তড়িৎক্ষেত্রের গণনা করেছি কারণ যদি আমি q কে 1 ধরি তাহলে এটা তড়িৎ ক্ষেত্র বোঝায় এই পাঠক্রমে আমরা তড়িৎক্ষেত্র গণনার আরও কিছু উদাহরণ আলোচনা করব আমি দুটি উদাহরণ এখানে করব যে দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে ব্যবহৃত হবে আমি এখন তড়িৎ ক্ষেত্র গননা করবো এক নম্বর উদাহরণে একটি তড়িৎ ডাইপোল এর জন্য এবং দ্বিতীয় উদাহরনে একটি ক্ষেত্র আধানের জন্য দ্বিতীয় উদাহরনে তোমরা একটি কৌশলও শিখবে এই ধরনের সমস্যা সমাধানের জন্য উভয় ক্ষেত্রে আমরা কিছু সীমিত প্রক্রিয়া আলোচনা করব সুতরাং এটি একটি বেশ শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ পাঠক্রম ডাইপোল এর জন্য তড়িৎ ক্ষেত্র গণনা করতে আরো নির্দিষ্টভাবে বলতে গেলে বিন্দু ডাইপোল যেখানে আমার নেব ডাইপোল এর দুটি আধান মাইনাস কিউ এবং প্লাস কিউq দিয়ে তৈরি এবং 2a দূরত্বে অবস্থিত এবং ডাইপোল মোমেন্ট এর দিকটি হল ঋণাত্মক থেকে ধনাত্মক আধান এর দিকে সুতরাং p এর দিক আমরা ঋণাত্মক থেকে ধনাত্মক আধান এর দিকে পাই যদি আমি ডাইপোল টিকে মূল বিন্দু এবং z এর দিকে অবস্থিত ধরি তাহলে আধান গুলি আমি নেবো মাইনাস q z ইকুয়াল মাইনাস a তে আর প্লাস কিউ q বসবে z ইকুয়াল প্লাস a তে এবং আমি লিখতে পারি এর জন্য ডাইপোল মোমেন্ট p হবে 2qa z এর দিকে শেষপর্যন্ত এটাকে বিন্দু ডাইপোল করার জন্য আমরা যেটা করব a এর সীমা হবে 0 আর q হবে অসীম যাতে করে qa গুণফল টি সসীম হয় এবং p এর একটা মান পাওয়া যায় যেটা একে বিন্দু ডাইপোল এ পরিণত করে সুতরাং এখন এই বিন্দু ডাইপোল এর জন্যে ক্ষেত্র গণনা করা যাক আমি আবার এটা বানাতে চলেছি এটি আমার বিন্দু ডাইপোল প্লাস q এখানে আছে আর মাইনাস q এখানেসুতরাং কোনো ভেক্টর r এ ক্ষেত্রটি হবে ধনাত্মক আধান q এর জন্যে 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন q r মাইনাস a z এর দিকে আমি এখানে একটা কিউব লিখব এবং একটি ভেক্টর r মাইনাস az উপরে এটা ধনাত্মক আধান এর জন্য ক্ষেত্র এবং ঋণাত্মক আধানের জন্য যেটা হবে মাইনাস q r প্লাস az বাই r প্লাস az কিউবড আরো ভালো ভাবে বলার জন্য আমি একটি ছবি আঁকবো এই বিন্দুতে r এটি r মাইনাস az ভেক্টর আর নিচ থেকে একটা হল r প্লাস az এবং আমরা ক্ষেত্র গণনা করতে চাই এবং শেষ পর্যন্ত qগুন a এর সীমা নিলে একটা সসীম সংখ্যা পাবো যেহেতু আমরা ইতিমধ্যে অনুমান করছি যে আমরা a এর সীমা নিতে চলেছি শুন্য সুতরাং আমরা ডিনমিনেটর এর এই দুটি রাশিকে বিস্তৃত করতে পারি সুতরাং লেখা যাক r প্লাস az এর মড্যুলাস আমি এখানে মাইনাস এর টাও অন্তর্ভুক্ত করছি আর সেটা হবে r স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ar cos থিটা এর স্কয়ার রুট Cos theta আসছে r এবং ইউনিট ভেক্টর z এর ডট প্রোডাক্ট থেকে মাইনাস চিহ্নের ক্ষেত্রে এটি মাইনাস হবে

যেহেতু আমি এর মান শূন্যের কাছাকাছি ধরছি সুতরাং a r এর থেকে অনেক অনেক ছোট এবং আমরা স্কয়ার পদটি অবহেলা করে শুধু এই পদ টি রাখবো বাইনোমিয়াল থিওরেম দিয়ে আমি আনুমানিক মান পাবো r 1 প্লাস বা মাইনাস 2a বাই r গুন cos থিটা টু দা পাওয়ার হাফ12 যেটা এইভাবে আমরা r প্লাস অথবা মাইনাস a z কিউবড কে লিখতে পারি r কিউবড প্লাস অথবা মাইনাস 2a বাই r টু দা পাওয়ার 3 বাই 2 যেটা বাইনোমিয়াল থিওরেম অনুযায়ী r কিউব 1 প্লাস অথবা মাইনাস 3a বাই r কস থিটা এইভাবে মূল বিন্দুতে অবস্থিত এই ডাইপোলের জন্য r দূরত্বে ক্ষেত্র হবে E r সমান 1 বাই 4পাই এপসাইলন 0 ব্রাকেটের ভিতর আছে r ভেক্টর মাইনাস az বাই r কিউব 1 মাইনাস 3a বাই r গুন cos theta আমি একটা অন্য রং ব্যবহার করব r প্লাস az বাই r কিউব 1 প্লাস 3a বাই r গুন cos theta ব্র্যাকেট বন্ধ আবার আমি বাইনোমিয়াল থিওরেম ব্যবহার করব এবং নিউমারেটর এ বেগুনি রং দ্বারা পরিবৃত ফ্যাক্টরটি নেবো এবং এইভাবে লিখব E r সমান q বাই 4 পাই এপসাইলন 0 r কিউবড আমি এই r কিউব কে বাইরে নিয়েছি আর ভেতরে আছে r মাইনাস az গুন 1 প্লাস 3a বাই r cos theta মাইনাস r প্লাস az গুন 1 মাইনাস 3a বাই r cos theta আমি আবার এটাকে বিস্তৃত করব এবং এ এর ফার্স্ট অর্ডার পদ রাখবো এবং আমি পাব E r সমান q বাই 4 পাই এপসাইলন 0 r কিউবড r প্লাস 3a বাই r r ভেক্টর cos theta মাইনাস az মাইনাস r প্লাস 3a বাই r ভেক্টর cos theta মাইনাস az নীল রংয়ের দ্বিতীয় পদটি দেখা যাক ঠিক করেছি কিনাRefer Time 0924 হ্যাঁ এটা ঠিক আছে এখন আমি যদি এভাবে দেখি যে r ভেক্টর বাই r হল একক ভেক্টর তাহলে আমি E r কে লিখতে পারি q বাই 4 পাই এপসাইলন 0 r কিউবড এবং এখানে এই পদ টি বাদ যায় ভেতরে আমি পাই 6 a r একক ভেক্টর cos theta মাইনাস 2 a z যেটা আমি লিখছি বাইরে 2 a নিয়ে 2 a q বাই 4 পাই এপসাইলন 0 গুন 3cos theta r মাইনাস একক ভেক্টর z এখন আমি আরো সাধারন ভাবে বোঝাতে চাই যে p ভেক্টর সমান 2a q z সুতরাং এই পদটি 2 aq প্রথম পদের সঙ্গে যুক্ত হয়ে দেবে 2aqগুন 3cos theta r cos theta আবার z ডট r একক ভেক্টর সুতরাং আমি লিখতে পারি এটা সমান 2a q z ডট r গুন r একক ভেক্টর গুন 3 যেটা আসলে 3 p ডট r ক্যাপ r এক ই ভাবে 2a q z পদটি আসলে p এবং মনে রেখ এটা নিয়ে কাজ করার সময় আমি ধরেছি যে a যাচ্ছে 0 এর দিকে আর q যাচ্ছে অসীমের দিকে যাতে 2aq pএর সমান হয় সুতরাং সবকিছু একত্রিত করে আমি E r কে লিখতে পারি 3গুন p ডট r r মাইনাস r প্রাইম মাইনাস p বাই 4 পাই এপসাইলন 0 r কিউবড এটা ডাইপোলের অভিব্যক্তি যেটা মুলবিন্দুতে যেকোনো অভিমুখে অবস্থিত

যেহেতু এখন আমি ডট প্রডাক্ট নিচ্ছি এটা আসলে কোন ব্যাপার না যে ডট প্রোডাক্ট এই কস থিটা দেবে যদি ডাইপোল টি ধরা যাক r প্রাইম এ থাকে তবে এই r ওই বিন্দু থেকে দূরত্ব বোঝাবে এবং আমি সেক্ষেত্রে r বিন্দুতে E পাবো 3 p ডট একক ভেক্টর r মাইনাস r প্রাইম এর দিকে গুন একক ভেক্টর r মাইনাস r প্রাইম মাইনাস p বাই 4 পাই এপসাইলন 0 r মাইনাস r প্রাইম কিউবড যেটা স্পষ্টভাবে আমি লিখতে পারি 3p ডট ভেক্টর r মাইনাস r প্রাইম গুন ভেক্টর r মাইনাস r প্রাইম যেহেতু আমি ভেক্টর দিয়ে ভুল করেছি আমাকে বাই করতে হবে r মাইনাস r প্রাইম টু দা পাওয়ার 5 মাইনাস p বাই r মাইনাস r প্রাইম কিউবড অবশ্যই বাইরে 1 বাই 4 পাই এপসাইলন 0 আছে পরবর্তী উদাহরণে আমরা গাউসের সূত্র ব্যবহার করব এখানে আমি ধনাত্মক আহিত গোলক নেব আর সেটাকে ঋণাত্মক আহিত গোলকের উপর সুপার ইম্পোজ করব এবং এই দুই অঞ্চলের সুপার পজিশন এর জন্য সমাপতিত এলাকায় ক্ষেত্র গণনা করব এইভাবে তুমি ভাবতে পারো বৈদ্যুতিক ভাবে এই সমাপতিত এলাকায় কোন আধান ঘনত্ব নেই রো হল শুন্য কারণ ধনাত্বক এবং ঋনাত্বক আধান পরস্পরকে বাতিল করে সমতুল্য ভাবে তোমরা একে ফাঁপা হিসেবে ভাবতে পারো কারণ বৈদ্যুতিকভাবে এটা গুরুত্বপূর্ণ নয় সুতরাং এইভাবে আমরা একটি ফাঁপা জায়গার তড়িৎক্ষেত্র গণনা করতে পারি এটি একটি ফাঁপা জায়গা যার বাইরে একদিকে ধনাত্মক আর অন্যদিকে ঋণাত্মক আধান আছে এর দুটি কেন্দ্র স্থানচ্যুত হয়েছে দূরত্ব a দ্বারা আমি অবশেষে এই ক্ষেত্রে একটি সীমা নিতে চলেছি যেখানে এই দুই আধান গুলি অধিকাংশ অঞ্চলের জন্য সমাপতিত হবে যাতে এই ঋণাত্মক দিক আমাকে দেবে ঋণাত্মক আধানের একটি খুব সরু ফালি আর ধনাত্মক দিক আমাকে দেবে ধনাত্মক আধানের খুব সরু ফালি এবং তোমরা দেখতে পাচ্ছ মধ্যিখানে আধানের মান সবচেয়ে বেশি এবং পাশের দিকে এটি ক্রমশ কমে যায় এবং যথাযথ সীমা নিলে a এর সীমা শূন্যের দিকে আর আধার ঘনত্ব অসীম এর দিকে নিলে এই অঞ্চলটি হল ফাঁপা সুতরাং উপরিতলের আধান সসীম এবং আমি তড়িৎ ক্ষেত্র পাব রো থিটা বা সিগমা থিটা এই পৃষ্ঠতল আদান বন্টন এর জন্য যেটি একটি ধ্রুবক এর সাথে কসাইন থিটার গুনফল আর তোমরা সেটা দেখতে পাবে সুতরাং আমি আবার একটি সীমাবদ্ধকরন প্রক্রিয়া ব্যবহার করব তাই একটি গোলক ধরা যাক যার ইউনিফরম আধান ঘনত্ব রো এবং এই ধরনের প্রশ্নের সমাধান তোমরা দ্বাদশ পর্যায়ে করেছো যদি তুমি গাউসের সূত্র ব্যবহার করো এবং ভেতরে আর কিছু দূরত্বে ক্ষেত্র গণনা করো তবে এই ক্ষেত্রটি হবে rho r বাই 3 এপসাইলন 0 যাইহোক এটা স্পষ্ট ভাবে করা যাক E ডট ds আমাকে দেয় মোট অন্তর্ভুক্ত আধান বাই এপসাইলন 0 সুতরাং যদি আমি ভেতরের তল নিই তবে E ডট ds হবে r বিন্দু তে E গুন 4পাই r স্কোয়ার আর অন্তর্ভুক্ত আধান হল 4পাই বাই 3 rho r কিউবড বাই এপসাইলন 0 দুই দিকে r স্কোয়ার বাতিল হয়ে একটি r থাকবে সুতরাং r বিন্দুতে E এর মান হবে rho r বাই 3 এপসাইলন 0 যদি আমি ভেক্টর ক্ষেত্র হিসেবে লিখি তবে r বিন্দুতে E অরিয়ভাবে বহির্মুখী এবং স্ফেরিকাল পোলার কওরডিনেট ব্যবহার করে আমি লিখতে পারি rho r ভেক্টর বাই 3 এপসাইলন 0 এটাই সেই ক্ষেত্র

এখন আমরা দুই ধরনের আধান গুলিকে সমাপতিত করি যা নিয়ে আমরা আগেই কথা বলেছি এখানে আছে ধনাত্মক আধান এখানে আছে ঋণাত্মক আধান r দূরত্বে ধনাত্মক আধান আমাকে দেবে একটা ক্ষেত্র যেটা এইরকম অরিয় ভাবে বহির্মুখী যদি আমি ঋণাত্মক আধানের দিকে দেখি এটি একটি ক্ষেত্র দেবে এইরকম কেন্দ্রের দিকে যে কোন বিন্দুতে ঋণাত্মক আধানের জন্য তাই আমি আবার এই ছবিটি আঁকব এই বিন্দু নেব ধর এখানে ধনাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্র এখানে আর ঋণাত্মক আধানের জন্য এখানে যদি আমি এই ভেক্টরকে বলি r1 এবং এই ভেক্টর টি হলো r২ যা সেই বিন্দু থেকে যেখানে আমি কেন্দ্রের দিকে তড়িৎ ক্ষেত্র গণনা করছি তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে কিছুটা ধনাত্মক আধানের সাথে কিছুটা ঋণাত্মক আধানের জন্য সুতরাং আমি এখন লিখতে পারি rho r1 বাই 3 এপসাইলন 0 যেহেতু ইতিমধ্যে r২ তড়িৎ ক্ষেত্রের দিকেই আছে আমি লিখতে পারি প্লাস rho r2 বাই 3 এপসাইলন 0 এদের একসাথে করে পাবো rho বাই 3 এপসাইলন 0 গুন r1প্লাস r2 এটা r1ভেক্টর আর এটা r2 ভেক্টর সুতরাং এদের যোগফল একটি ভেক্টর যার মান এই দুই গোলকের কেন্দ্রের মধ্যে দূরত্বের উপর নিরভর করে এবং দিকটি হল ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে সুতরাং আমি লিখতে পারি এটা কে rho ভেক্টর a বাই 3 এপসাইলন 0 যেটা বেশ মজাদার ফলাফল এখন তোমরা এই দুই ক্ষেত্রের অবদান দেখতে পাচ্ছ যদি আমি ঋণাত্মক আধান এখানে নেই এবং ধনাত্মক আধান এই ফাঁকা জায়গায় থাকে ক্ষেত্র সর্বত্র সমান হবে এবং ঋণাত্মক থেকে ধনাত্মক এর দিকে কাজ করবে এর মান হবে rho a বাই 3 এপসাইলন 0 যদি দুটি ঘনত্ব সমান থাকে তবে এটা এভাবেই কাজ করে এটার দিক ধনাত্মক আধানের কেন্দ্র থেকে ঋণাত্মক আধানের কেন্দ্রের দিকে এবং এটা বেশ আকর্ষণীয় ফল যে ফাঁপা জায়গায় ক্ষেত্র সব সময় ধ্রুবক এখন এটা ব্যবহার করে আমরা একটি ক্ষেত্র গননা করবো পৃষ্ঠতল আধান বণ্টনের জন্য এখন আমি এই গোলক গুলি নেব যার অধিকাংশ অঞ্চল সমাপতিত এবং তারা একটি ক্ষুদ্র দূরত্ব ভেক্টর a তে বিচ্যুত এগুলি হল কেন্দ্র এখন দেখা যাক কতটা আধান এই অঞ্চলে আছে যেহেতু আমি স্ফেরিকাল পোলার কওরডিনেট ব্যবহার করব সেক্ষেত্রে এই ব্যবস্থাটি উল্লম্ব দিকে করলে সুবিধা হবে দুটি গোলকের কেন্দ্র এইটা তাদের মধ্যে দূরত্ব খুব কম বলে আমি একই কেন্দ্র ধরে নিতে পারি এবং আমি এই আয়তনে আধান গননা করতে চাই মনে রাখো এই আয়তন উপাদানটি কত ছোট এই আয়তন উপাদান dv খুব খুব ছোট এবং a ও খুব ছোট গোলকের ব্যাসার্ধ R এর তুলনায় বস্তুত এটা প্রায় শূন্য এর কাছে সুতরাং আমি লিখতে পারি R স্কোয়ার d cos theta d phi গুন dr কারণ এই কোনটি theta যেখানে dr হলো রেডিয়াল দূরত্ব সুতরাং আমি আবার এই নির্দিষ্ট আয়তন উপাদানটি নিচ্ছি এই দূরত্ব টি কত মনে করো আমরা বলেছি যে এগুলি a দূরত্ব দ্বারা বিচ্যুত সুতরাং এই দূরত্ব টি হল a আর এটি হলো dr এই কোনটি হল theta সুতরাং তোমরা দেখতে পাবে dr হল a cosine theta dra cosθ সুতরাং আমি লিখতে পারি ক্ষুদ্র আয়তনের অংশ হলো R স্কয়ার d কোসাইন থিটা d phi গুন a কোসাইন থিটা অর্থাৎ এই অঞ্চলে আধান dQ হবে rho যা হলো ঘনত্ব cosine theta গুন R স্কোয়ার d cosine theta d phi আমাদের অন্য একটা পূর্ব পাঠক্রম থেকে মনে করো এটি এই গোলকের রেডিয়াল দিকে ক্ষেত্র উপাদান ছাড়া কিছু নয় সুতরাং এটি হবে a rho কোসাইন থিটা ds তা হলে অবস্থাটি এইরকম এখন আমি ভাবতে পারি এটি একটি একক গোলক ধনাত্মক আধান এখানে যেটা রো a কোসাইন থিটা যেটা আমি লিখব পৃষ্ঠ তল আধান ঘনত্ব sigma গুন ds যেখানে sigma নির্ভর করে theta র উপর এবং sigma theta হল রো a কোসাইন থিটা a যখন শুন্যের কাছাকাছি rho তখন অসীম তখন rho a কে লেখা যায় sigma 0 আর সিগমা থিটা কে লেখা যায় sigma 0 কোসাইন থিটা কিন্তু এই দুটি বিচ্যুত গোলক সুতরাং ক্ষেত্রটি কেমন হবে আসলে ক্ষেত্রটি হবে বিচ্যুতির ধনাত্মক দিক থেকে ঋণাত্মক দিকে সুতরাং তড়িৎক্ষেত্র যেটা আমরা আগেই বার করেছি rho a বাই 3 এপসাইলন 0 যেটা হবে rho a যা ঋণাত্মকz এর দিকে বাই 3 এপসাইলন 0 সুতরাং একটি হলো sigma 0 বাই 3 এপসাইলন 0 ঋণাত্মকz এর দিকে তাহলে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি আমরা যেই সিদ্ধান্তে আসতে পারি তা হল যদি আমাদের কাছে একটি গোলক থাকে যার উপরে সিগমা নির্ভর করে কোন অক্ষ থেকে তার কোন এর উপর ধরে নিই কোন থিটা তা হলে সিগমা থিটা হবে সিগমা 0 কোসাইন থিটা সুতরাং এটি এই দিকে ধনাত্মক আর অন্যদিকে ঋণাত্মক আর অক্ষের উপর সর্বাধিক ও তারপর এর মান ক্রমশ কমতে থাকে এবং এইখানে 0 হয় তাহলে E ক্ষেত্র ভেতরে ধ্রুবক হবে যা sigma 0 বাই 3এপসাইলন 0 যেটি ধনাত্মক থেকে ঋণাত্মক এর দিকে হবে এটা খুব গুরুত্বপূর্ণ ফলাফল তোমরা এখানে আরো শিখলে কি করে দুটি আধান বণ্টনের জন্য গাউস উপপাদ্য ব্যবহার করা যায় এবং তোমরা একটি ফলাফল পেলে যে একটি নির্দিষ্ট পৃষ্ঠতল আদান ঘনত্বের জন্য একটি গোলকের এর ভিতরে ক্ষেত্র ধ্রুবক হয়